এখানে লেগ দশাটি 20 মিনিট ধরে আছে এবং এই অবস্থায় ধরে নেওয়া হল লেখার শুরুতে ইউনিয়নের ইনোকুলেশন এর সঙ্গে সঙ্গে কোষের ঘনত্ব খুব একটা পরিবর্তন ঘটেনি পার্ট a তে প্রশ্ন ছিল সময় বার করতে হবে যখন কোষের ঘনত্ব 4 গ্রাম প্রতি লিটার এর ক্ষেত্রে এই অবস্থায় বৃদ্ধির হার 05 ঘন্টা ইনভার্স পাট b তে ছিল কোষের ঘনত্ব লগ দশায় দ্বিগুণ হতে কত সময় লাগবে এখন আমরা সমস্যাগুলির সমাধান করব আমরা আবার একই প্রশ্ন করব যে আমাদের কি প্রয়োজন এবং পাঠ এর সমাধান করার জন্য কি দরকার সমস্যাটি হলো ব্যাচ বৃদ্ধির ক্ষেত্রে চার গ্রাম প্রতি লিটারে পৌঁছাতে কত সময় লাগবে কি জানা আছে বা দেওয়া আছে আমরা আগের লেকচারে সমীকরন থেকে দেখেছি যে কোষের ঘনত্ত এবং সময় সমীকরন টি ছিল 1 বাই mu ln of x বাই x naut যুক্ত t zero সমান সময় সুতরাং এখানে আমাদের সময় প্রয়োজন 1ln xx0t0t এখন যদি আমরা আমাদের জানা মান কে ভাগ করি তবে পাব 1 বাই 05 mu যেখানে05 mu হল ধ্রুবক 05 ঘন্টা inverse 4 বাই 05 যুক্ত t naught হল 20 মিনিট এবং নির্দিস্ট growth rate হল hour inverse তাই আমাদের consistent system নিএ কাজ করতে হবে অন্য ভাবে বলতে গেলে প্রত্যেক একক একই থাকবে তাই আমাদের 20 মিনিট কে ঘন্টায় রুপান্তারিত করতে হবে তাই 20 মিনিট বাই 60 মিনিট বা 13 ঘন্টা যা আমাদের প্রয়োজনীয় সময় এর সমান হবে আমরা একই একক দেখে নিয়েছি যেখানে প্রত্যেক টার্ম একই এককের এবং 20 বাই 60 দেখেছি আমাদের সবসময় একক গুলি দেখে নিতে হবে এবং দেখতে হবে তা একই আছে কিনা আমরা বাম দিকে সমাধান করলে পাব t সমান 449 ঘন্টা বা 2693 মিনিট 105ln 4052060t449 hours2693 minutes সুতরাংএটা হল পার্ট a যে সময়ের মধ্যে ঘনত্ত কত সময়ে 05 গ্রাম প্রতি লিটার থেকে 4 গ্রাম প্রতি লিটারে পৌছায় যখন নির্দিস্ট growth rate ছিল 05 ঘন্টা inverse পার্ট b এর জন্য কি প্রয়োজন কোষের ঘনত্ব log দশায় দ্বিগুণ হয় কি জানা বা দেওয়া আছে এটা লিখিতভাবে আছে যে x সমান x naught এর দুই গুণ নির্দিষ্ট বৃদ্ধির হার হল 05 পাঁচ ঘন্টা ইনভার্স এবং এটির সঙ্গে কিভাবে প্রয়োজনকে মেলাবো যেহেতু আমরা এখানে log দসা নিয়েই আলোচনা করছি তাই lag সময় অপ্রয়োজনীয় এবং এটা নিয়ে ভাববো না এ কারণে 1 ভাজিত mu ln of x ভাজিত x naught সমান t এখানে প্লাস t naught নিয়ে ভাববো না কারণ এটি ব্যাচের শুরুর সময় তাই আমরা কেবল log দশা নিয়ে কথা বলবো এখন আমরা যদি জানা ভেরিয়েবল 1 কে mu দিয়ে ভাগ করি তার মান হলো 05 x এর প্রয়োজন 2 x naught বাই x naught x naught বাদ হয়ে গেলে এখানে মান হবে 2 সুতরাং ln 2 বাই 05 সমান tln 2 হল 0693 1 বাই 05 ln 2 হল 06 0693 এটি একটি মনে রাখার মত সংখ্যা 0693 ভাজিত mu হল সময় যা সাধারণত দ্বিগুণ হয় যা সমাধান করলে হবে t সমান 139 ঘন্টা 1ln xx0t 105ln 2x0x0t 105ln 2t 105 0693t139 hours এটি সমস্যাগুলির সরাসরি সমাধান আমি নিশ্চিত তোমাদের অনেকেই এটি বুঝতে পেরেছ এবং অভ্যাস করলে আরো ভালো হবে আমার মনে হয় লেকচারটি এখানেই শেষ করা দরকার এটি একটি ছোট লেকচার ছিল এবং আমরা সমস্যার সমাধান করলাম আমরা পরের লেকচারে মডিউল 3 এগিয়ে নিয়ে যাব তখন দেখা হবে